শেষ বক্তব্যে আমরা উৎস বিহীন RC সার্কিট প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করেছি এই বক্তব্যে আমরা RL সার্কিট সম্পর্কে আলোচনা করব এবং আমরা বিশেষত যখন দেখি যে উৎসটি উপলভ্য নয় তখন সার্কিটটি কীভাবে প্রতিক্রিয়া জানাবে তা দেখব এখন আমরা এই সপ্তাহের দ্বিতীয় বক্তৃতাটি শুরু করব আমরা এখন উৎস বিহীন RL সার্কিট সম্পর্কে আলোচনা করব আপনি যদি RL সার্কিটটি দেখেন যা আমরা আজকের আলোচনার জন্য বিবেচনা করব তবে এটি আপনি বলতে পারেন যে L সমান্তরালভাবে সংযুক্ত বা আপনি বলতে পারেন যে উপাদানগুলি লুপে সিরিজে সংযুক্ত রয়েছে এখানে নির্দিষ্ট সার্কিট বিশ্লেষণের লক্ষ্য হল আমরা তড়িৎ প্রবাহের মাণ অনুসন্ধানের চেষ্টা করব যা ইন্ডাক্টারগুলির মধ্য দিয়ে প্রবাহিত হবে এখানে আমরা প্রতিক্রিয়া হিসাবে ইন্ডাক্টর কারেন্টটি বেছে নিয়েছি কারণ আমরা জানি যে ইন্ডাক্টরের মাধ্যমে তড়িৎ প্রবাহ তাত্ক্ষণিকভাবে পরিবর্তন করতে পারে না সুতরাং আপনার RC সার্কিটের মতো যেখানে ক্যাপাসিটার ভোল্টেজ হঠাৎ একইভাবে পরিবর্তন হতে পারে না এখানে ইন্ডাক্টার তড়িৎ প্রবাহ তাই তড়িৎ প্রবাহ তাত্ক্ষণিকভাবে পরিবর্তন করতে পারে না এখন ধরে নেওয়া যাক যে সময় t 0 তে ইন্ডাক্টারটির একটি প্রাথমিক তড়িৎ প্রবাহ রয়েছে I0 এবার সার্কিটটি বিশ্লেষণ করা যাক প্রাথমিকভাবে ইন্ডাক্টারটিতে যে শক্তি সঞ্চয় করা হবে তা হল w 1 LI 2 2 0 এখন যদি এই নির্দিষ্ট লুপটির চারপাশে KVL প্রয়োগ করা হয় তবে দেখা যাবে vL vR 0 তাহলে আমরা তা সহজ করে লিখতে পারি যে এই সমীকরণের সমাধানের জন্য ইন্টিগ্রেশন কৌশলটি ব্যবহার করতে পারেন যেমন আমরা RC সার্কিটের ক্ষেত্রে করেছি সুতরাং পাওয়া যাবে সমাকলন করে পাই সুতরাং আসুন আমরা ধরে নিই যে ধ্রুবক হল ln A আমরা যখন RC সার্কিট বিশ্লেষণ করছিলাম তখন আমরা যা অনুমান করেছিলাম তার অনুরূপ আমি যে প্রাথমিক মানটি t 0 তে ধরেছি I0 উপরের সমীকরণ কে লেখা যায় সুতরাং আপনি যদি এটি RC সার্কিটের সাথে তুলনা করেন যেখানে আমরা v V e−tRC পেয়েছিলাম এখানে তড়িৎ প্রবাহ পাই ফাংশনটি এক্সপনেনশিয়াল ক্ষয়িষ্ণু হবে তাই এটি প্রাথমিক মান দিয়ে শুরু হবে এবং তারপরে এটি ই ফাংশনটি e−Rt L হিসেবে কমতে থাকবে আপনি যদি এই চিত্রটি বিশেষভাবে দেখেন তবে আপনি দেখতে পাবেন যে সময় t tau এ হয়ে যাবে এর প্রাথমিক মানটির 368 শতাংশ tau কী আপনি যদি RC সার্কিট টাউয়ের সাথে সম্পর্ক স্থাপন করেন তবে এখানে সময় ধ্রুবক ছিল তাও সময় ধ্রুবক ছাড়া কিছুই নয় তবে TAUয়ের মান হবে যদি আপনি এটির সাথে তুলনা করেন তবেই বিদ্যুৎপ্রবাহ হবে I0e RtL তারপরে আপনি সহজেই বলতে পারবেন TAU L by R ছাড়া কিছু নয় সুতরাং আমরা পেয়েছি τ RL সার্কিটের জন্য আমাদের সময় ধ্রুবক সুতরাং L এবং R এর সাথে লেখার পরিবর্তে তড়িৎ প্রবাহ হিসাবে আমি লিখতে পারি t i I0e τ সুতরাং রোধকের ভোল্টেজ কি হবে রেজিস্টার জুড়ে ভোল্টেজ হবে v iR I Re−tτ এখন রোধকের দ্বারা বিচ্ছিন্ন তাত্ক্ষণিক ক্ষমতা p হবে p v i I 2Re−2tτ যতক্ষণ না রোধকের দ্বারা শোষিত শক্তি হয় t 1 w pdt LI 2 1− e−2tτ R ∫0 2 0 এই সমীকরণ থেকে কখন অসীম সময় হবে না w ∞ 1 2LI 2 এবং এটিই আমরা অনুমান করি যে প্রাথমিক মাণ ইন্ডাক্টারটিতে সঞ্চিত সুতরাং এর অর্থ হল যে প্রাথমিক শক্তি যা কিছু শক্তি সঞ্চয়ের মধ্যে সংরক্ষণ করা হয়েছিল তা শেষ পর্যন্ত রোধকের মধ্যে বিলুপ্ত হয়ে যায় এখন সময় ধ্রুবক সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নিন সার্কিটের সময় ধ্রুবকের চেয়ে দ্রুততর হল প্রতিক্রিয়া ক্ষয়ের হার সুতরাং এটি RC সার্কিটের ক্ষেত্রে আমরা যা দেখেছি তার অনুরূপ RL সার্কিটের সাথেও অনুরূপ ছোট সময় ধ্রুবক মানে দ্রুত প্রতিক্রিয়া ক্ষয়ের হার বৃহত্তর সময় ধীরে ধীরে প্রতিক্রিয়া ক্ষয়ের রাশ হবে এখন যে কোনও হারে প্রতিক্রিয়া 5 টি সময়ের ধ্রুবকের পরে তার প্রাথমিক মানের 1 শতাংশেরও কম স্থির করে RC সার্কিটের ক্ষেত্রেও আমরা একই সময়টি দেখেছি যখন সময়টি 5 TAU যা সময়টির 5 গুন স্থির থাকে ভোল্টেজের 1 শতাংশেরও কম রেখে দেওয়া হয়েছিল সুতরাং এখানে RL সার্কিটের ক্ষেত্রে প্রতিক্রিয়া ক্ষয় হবে যার অর্থ ইন্ডাক্টরের মধ্য দিয়ে প্রবাহিত প্রবাহের মানটি 5 সময়ের ধাপের পরে তার মূল মানের 1 শতাংশেরও কমে পৌঁছে যাবে এখন সোর্স ফ্রি RL সার্কিটের সাথে কাজ করার সময় আমাদের 3 টি জিনিস মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী সার্কিটটি সমাধান করতে হবে প্রথমত আমাদের প্রাথমিক প্রবাহটি অনুসন্ধান করবো যা ইন্ডাক্টারগুলির মধ্য দিয়ে প্রবাহিত হয় তারপরে সার্কিটের সময় ধ্রুবক TAU এবং পরে তৃতীয়ত যখন সার্কিটটির একক ইন্ডাক্টার থাকে এবং সেখানে বেশ কয়েকটি রোধক সংযুক্ত থাকে বা কিছু পরাধীন উৎসও থাকতে পারে থেভেনিন সমতুল্য সার্কিট বিশ্লেষণ করার জন্য একটি ভাল বিকল্প হবে আমরা সাধারণ RL সার্কিট গঠনের জন্য ইনডাক্টরের টার্মিনালগুলিতে থেভেনিন সমতুল্য ব্যবহার করব বা যখন বেশ কয়েকটি ইন্ডাক্টার একক সমতুল্য ইন্ডাক্টার নিয়ে গঠন করতে পারি তখন আমরা থেভেনিন উপপাদকটি ব্যবহার করতে পারি সুতরাং সংক্ষেপে আমরা বলতে পারি যে যদি আমাদের সার্কিট থাকে তবে আমাদের একাধিক ইন্ডাক্টর এবং রোধক রয়েছে যা আমরা সার্কিটকে সহজ করার জন্য থেভেনিন উপপাদ্যThevenin's Theoremকে কাজে লাগাতে পারি এবং সার্কিটের প্রতিক্রিয়া সন্ধান করবো এখন আসুন আমরা একটি উদাহরণ নিই যাতে আমরা ধারণাটি পরিষ্কার করতে পারি আসুন চিত্রটিতে দেখানো হয়েছে যে আমাদের একটি সার্কিট রয়েছে এখানে 05 H এর একজন ইন্ডাক্টার কিছু তড়িৎ প্রবাহ i এবং সমান্তরাল বহন করছে একটি 2 ওহম রোধের অবস্থান যেখানে তড়িৎ প্রবাহ ix প্রবাহিত হয় তারপর আমাদের সাথে সিরিজের 4 ওহম থাকে ইন্ডাক্টর এবং রোধকের সমান্তরাল সংমিশ্রণ এবং যা একটি নির্ভরশীল ভোল্টেজ উত্সের সাথে সিরিজে সংযুক্ত থাকে যার তড়িৎ প্রবাহ উপাদানটি হল যদি সার্কিটটিতে প্রদত্ত ভোল্টেজ উত্সের মান 3i হয় তবে তড়িৎ প্রবাহ উপাদানটি ইন্ডাক্টারটির মধ্য দিয়ে প্রবাহিত বর্তমানের উপর নির্ভর করে এখন প্রাথমিক মান যা এখানে দেওয়া হয়েছে তা কি সময়ে t 0 এর সমান 10 অ্যাম্পিয়ার যা আমাদের খুঁজে বের করতে হবে এটি ইনডাক্টরের মান এবং 2 ওহম রোধকের মধ্য দিয়ে প্রবাহিত কারেন্ট i য়ের মানটি সন্ধান করা যাক এখন এই সমস্যাটি সমাধান করার জন্য আমাদের এখানে দুটি উপায় রয়েছে একটি উপায় হল আমরা ইন্ডাক্টার টার্মিনালের সমতুল্য রোধ পেতে পারি বা অন্য উপায়টি হল আমরা Kirchhoff voltage law ব্যবহার করে শুরু করি সুতরাং যখন আমাদের সমপরিমাণ রোধের সন্ধান করতে হবে তখন আমরা থেভেনিন উপপাদ্যের জ্ঞানকে কাজে লাগাতে পারি আমাদের যখন নির্ভরশীল ভোল্টেজ উৎস থাকে তখন সমতুল্য প্রতিরোধের সন্ধানের জন্য সার্কিটকে সহজতর করতে পারি আমরা কেবল Kirchhoff voltage lawও ব্যবহার করতে পারি এবং সহজতর করতে পারি সার্কিট যেমন আমরা জাল বিশ্লেষণের ক্ষেত্রে করি তাই আমরা যে পদ্ধতির মান গ্রহণ করব তা একই থাকবে তবে প্রথমে ইন্ডাক্টার তড়িৎ প্রবাহটি পাওয়া যাবে প্রথম পদ্ধতিতে ইন্ডাক্টর টার্মিনালগুলিতে সমতুল্য রোধ ক্ষমতা থেভেনিন রেজিস্ট্যান্সের সমান যেহেতু সার্কিটটিতে আমাদের একটি নির্ভরশীল ভোল্টেজ উৎস রয়েছে আমরা কী করতে পারি আমরা একটি ভোল্টেজ উৎস ব্যবহার করতে পারি যা আমরা বলতে পারি যে সেই ভোল্টেজ উত্সের মান 1 ভোল্ট ইন্ডাক্টর টার্মিনাল A B পরবর্তী স্লাইডে প্রদর্শিত হবে সুতরাং আমরা কী করেছি আমরা টার্মিনাল AB থেকে ইন্ডাক্টারগুলি সরিয়েছি এবং এখন আমরা 1 ভোল্টের সমান একটি ভোল্টেজ উৎস যুক্ত করেছি সার্কিটটিতে আমাদের দুটি মেস রয়েছে বলি তড়িৎ প্রবাহ i 1 এবং i2 এই দিক দিয়ে প্রবাহিত হচ্ছে উভয়ই এর মধ্যে রয়েছে একই দিক তাই আসুন আমরা এই ক্ষেত্রে উভয় মেসের জন্য KVL সমীকরণ লেখার চেষ্টা করি আপনি লিখতে পারেন 2i1 − 2i2 1 0 এখন দ্বিতীয় লুপের জন্য আমরা কী লিখতে পারি আমরা লিখতে পারি 6i2 − 2i1 − 3i1 0 সুতরাং এখানে নির্ভরশীল তড়িৎ প্রবাহ উত্সের মান 3i1 হবে সুতরাং আমরা এখন পেয়েছি যে i2 5 6i1 এখন i1 এবং i2 এর হিসেবে আমাদের দুটি সমীকরণ রয়েছে যদি আমরা সমাধান করি তবে আমরা এখনই i1 এর মান পাই i0 এর দিকের বিপরীতে যা 1 ভোল্টের মধ্য দিয়ে প্রবাহিত বর্তমানের মান ভোল্টেজ উৎস তাই মান v0 i0 সুতরাং আমরা i0 পাই 3 অ্যাম্পিয়ার এখন R সমতুল্য থেভেনিন রেজিস্ট্যান্স ছাড়া কিছুই নয় এবং এর মান v0 i0 v0 এর মান 1 ভোল্ট এবং i1 আমরা পেয়েছি 3 অ্যাম্পিয়ার হিসাবে আমরা গণনা করেছি 1 বাই 3 ওহম একটি থেভেনিন রোধের মান এখন সময়ের ধ্রুবকের মানটি কী হবে সময় ধ্রুবক মান হবে L R L এর মানকে 05 হেনরি হিসাবে দেওয়া হবে প্রশ্নটিতে তাই দেওয়া হয়েছিল আমরা সেই মানটি রেখে দেব এবং এখনই আমাদের কাছে থাকা সমতুল্য মান রয়েছে 1 বাই 3 ওহম তাই TAUয়ের মান 3 বাই 2 সেকেন্ড হবে এই মানটি আমরা তড়িৎ এর মূল সমীকরণে রেখে দেব t i ie τ সুতরাং i 10 এবং আমরা যে সমীকরণটি পাই তা তড়িৎ প্রবাহ করে TAUয়ের মান পাই ইন্ডাক্টার মাধ্যমে যে কোনও সময় t তে i 10e − 2t 3 এখন আপনি যদি দ্বিতীয় পদ্ধতিটি দেখতে পান আমরা সার্কিটের জন্য KVL প্রয়োগ করি আপনি যদি KVL কে সহজভাবে প্রয়োগ করেন তবে ইন্ডাক্টারটিকে আবার সার্কিটে রেখে সার্কিটটির আবার দুটি মেশ থাকবে আসুন আমরা সেই তড়িৎ এর মান i1 এবং i2 হিসাবে নিতে পারি উপরের স্লাইডগুলির গণনাগুলি দেখানো হয়েছে এবং আমরা পদ্ধতি 1 এর মতোই উত্তর পেয়েছি সুতরাং আপনি হয় KVL সরাসরি সার্কিটের সাথে ব্যবহার করুন অথবা আপনি থেভেনিন উপপাদ ব্যবহার করবেন আপনি একই ফলাফল পাবেন এখন আমাদের কাছে iএর মান পেয়েছি পরবর্তী কাজটি হল আমাদের v এর মান খুঁজে বের করতে হবে যা ইন্ডাক্টর জুড়ে ভোল্টেজ ছাড়া কিছুই নয় সুতরাং ইন্ডাক্টর জুড়ে ভোল্টেজ হল di by dt আমরা ইন্ডাক্টর L এর পরে মান দিতে পারি বর্তমানের প্রাথমিক মূল্য আমি পাই না কারণ ডিটি বাই যখন আপনি পৃথক করে থাকেন তখন আপনি ডিটি বাই ডি এর মান পাবেন এটি হয়ে উঠবে আমি যে মানটি এখানে থেকে আসছি তা 2t 3ই মান হবে না সুতরাং আপনি ভোল্টেজ ভি এর মান পাবেন 10 3 দ্বারা ই তে পাওয়ার বিয়োগ 2t 3ভোল্ট এখন যেহেতু ইন্ডাক্টর এবং 2 ওহম রোধকগুলি সমান্তরালে রয়েছে তার অর্থ ইন্ডাক্টর জুড়ে যে ভোল্টেজ আসছে তা একই ভোল্টেজ হবে যা 2 ওহম জুড়ে আসছে

সুতরাং আমরা কারেন্টের মান গণনা করতে পারি সুতরাং এটি আপনি ব্যবহার করতে পারেন হয় থেভেনিন সমতুল্য বা জাল বিশ্লেষণ পদ্ধতি KVL ব্যবহার করে এবং শেষ পর্যন্ত আপনি একই উত্তর পেয়ে যাবেন তাই আমরা আমাদের RL সার্কিট সেশনটি এই বক্তব্য থেকে আজই শেষ করব আমরা বিভিন্ন উৎস সম্পর্কে বিশেষভাবে সেই উৎসগুলি নিয়ে আলোচনা করব যা প্রয়োজনীয় সার্কিট বিশ্লেষণের জন্য তাই যদি আপনি নির্দিষ্ট বৈদ্যুতিক সার্কিট দেখতে পান তবে আমরা প্রয়োগ করি ভোল্টেজ বা কারেন্ট উৎস সুতরাং আপনি যখন ভোল্টেজ বা তড়িৎ প্রবাহ উৎস প্রয়োগ করেন সেগুলি হঠাৎ সার্কিটের জন্য প্রয়োগ হয় সুতরাং আমরা উৎসটির এক ধাপের প্রতিক্রিয়া পাব এটি হল একটি গুরুত্বপূর্ণ ধরণের উৎস যা আমরা অধ্যয়ন করব আর যখন বৈদ্যুতিক সার্কিটে আসার সময় আমরা সার্কিটের মধ্যে R0 একটি ধরণের পালস রেসপন্স পাই প্রতিক্রিয়া তাই আমরা এটিও দেখব যে আমরা কীভাবে গণিতের ক্রিয়াকলাপের সাহায্যে সেই নির্দিষ্ট ঘটনার ব্যাখ্যা করব কারণ আমাদের বৈদ্যুতিক সার্কিট বিশ্লেষণের জন্য এই দুটি প্রয়োজনীয় তাই আমরা দেখব যে আমরা কীভাবে এই দুটিকে গাণিতিক পরিভাষায় উপস্থাপন করব এবং তারপরে আমরা উভয়কেই বিভিন্ন RC এবং RL সার্কিটগুলিতে প্রয়োগ করব এবং দেখব যে তারা যখন আচরণ করবে তখন কীভাবে আমরা উভয় স্তরের উৎসগুলি সার্কিটটিতে প্রয়োগ করব ধন্যবাদ